নমস্কারআমাদের সপ্তম সপ্তাহের কনক্লুডিং টপিকস হচ্ছে সার্ভিস রিকভারি সার্ভিস কমপ্লেইন্ট যেগুলি আমরা গত সেশানে আলোচনা করেছিলাম আমরা এই সপ্তাহে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি অর্থাৎ কাস্টমার লয়ালটির মাধ্যমে কাস্টমার অ্যাডভোকেসিতে পৌঁছানো আমরা এই পিরামিড নিয়ে আলোচনা করেছিলাম যেখানে প্রথমে থাকছে সার্ভিস কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি অটোমেটিক্যালি কাস্টমার স্যাটিসফ্যাকশন এ রূপান্তরিত হবে না সেটার জন্য আমাদের কিছু প্রসেস ম্যানেজ করতে হবে এবং তার মধ্যে একটি হল সার্ভিস রিকভারি স্ট্রাটেজি যদি আপনার ভালো কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং সার্ভিস রিকভারি স্ট্রাটেজি থাকে তাহলেই কাস্টমার ডিলাইট এর পথে অগ্রসর হতে পারবেন এবং সেটাই হচ্ছে কাস্টমার এডভোকেসিতে পৌঁছানোর জন্য চূড়ান্ত পথ আজ আমরা এই যাত্রাপথের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এখন একটা খুব ইন্টারেস্টিং রিসার্চ পেপার নিয়ে আলোচনা করা যাক যেটা 1990 সালে হার্ভার্ড বিজনেস রিভিউ তে প্রকাশিত হয়েছিল এই রিসার্চ পেপারে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে কি ভাবে ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিবিউশন অটো সার্ভিসিং ইত্যাদির ক্ষেত্রে বছরের পর বছর কাস্টমারের লাইফটাইম ভ্যালু এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পায় সুতরাং কাস্টমারের সঙ্গে দীর্ঘমেয়াদী সর্ম্পকের জন্য আমরা শুধু ইনক্রিমেন্টাল বেনিফিট পাইনা সঙ্গে আমরা অন্যান্য অনেক সুবিধা পাই উদাহরণস্বরূপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এই ছবিটি একই রিসার্চ পেপার থেকে নিয়েছি যেখানে প্রথম বছরে যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনারা প্রতিটা জিনিস ঠিকঠাক করে থাকেন তাহলে একটু সারপ্লাস থাকবে এখন এই ভাবে যদি চলতে থাকে তাহলে প্রতিবছর শুধু যে এই লাভ টুকুই পাবেন তা নয় আরো কিছু বেনিফিট এর সাথে যুক্ত হতে থাকবে যেটা আসবে বেশি ব্যবহার থেকে যেমন মোবাইল সার্ভিসের ক্ষেত্রে বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সন্তুষ্ট কাস্টমারের বেশি ব্যবহার করার প্রবণতা থাকে এবং তার থেকে আমরা ইনক্রেমেন্টাল আয় পেতে পারি তারপরে স্বাভাবিকভাবেই কাস্টমার আপনার সঙ্গে পরিচিত হয়ে যায় এবং কাস্টমার আপনাকে চেনে ফলে পারস্পরিক একটা আত্মবিশ্বাস এবং যেহেতু অতিরিক্ত রেভিনিউ আসতে শুরু করে আপনি দ্বিগুণ লাভবান হন কারন আপনার অপারেটিং কষ্ট কমে আসে এবং আমরা কাস্টমার অ্যাকুইজিশন করার খরচা এখন আর লাগছেনা সেই কথা আলোচনা করছি না কারণ এটা আগেই আমরা ধরে নিয়েছি এখন আমরা রেফারেন্স থেকে লাভ পাওয়া শুরু করব কারণ এখন এই কাস্টমার আমাদের এডভোকেট হিসেবে কাজ করবে সুতরাং আমাদের হাতে রেফারেল রেভিনিউ এর সোর্স থাকছে সুতরাং কাস্টমার আপনার ক্রেডিট কার্ড সার্ভিস এর ব্যাপারে অন্যদের কাছে সুপারিশ করবেন এবং কাস্টমার জানেন আপনাদের কি ধরনের ক্রেডিট চেক সিস্টেম আছে এবং কি ধরনের লোক তাতে কোয়ালিফাই করবে এবং সেভাবে সঠিক রেফারেন্স দিতে পারবেন এবং আপনি এটাকে আরো মজবুত করে তুলতে পারবেন যদি আপনার রেফারেন্সে কার্ড ইস্যু করা হয় তাহলেঅনেক ক্রেডিট কার্ড কোম্পানি আছে যারা আপনাকে কিছু পয়েন্ট বা রিওয়ার্ড পয়েন্ট এরকম অন্য কিছু দিয়ে থাকে সুতরাং এই সমস্ত রেফারেন্সগুলোর মাধ্যমে সার্ভিস সংস্থা এবং কাস্টমার দুজনেই লাভবান হতে পারেন এবং অবশ্যই যে সার্ভিস কাস্টমার আপনার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত তার মধ্যে আরো উচ্চস্তরের সার্ভিস নেওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং একজন গোল্ড ক্রেডিট কার্ড কাস্টমার কিছু রিওয়ার্ড পয়েন্ট দিয়ে প্রলুব্ধ করলে প্লাটিনাম লেভেলে যেতে রাজি হবেন এবং তিনি সর্বদা কিছু অতিরিক্ত রেভিনিউ নিয়ে আসবেন সুতরাং প্রিমিয়াম প্রাইস থেকে লাভ রেফারেন্স থেকে লাভ অপারেটিং কষ্ট কম হওয়ার জন্য লাভ বারবার ব্যবহারের জন্য লাভ এইসব প্রফিট গুলি বছরের পর বছর আসল লাভের সঙ্গে যুক্ত হবে সুতরাং এই কারণে সময়ের সাথে সাথে কাস্টমাররা আরো বেশি বেশি প্রফিটেবল হয়ে থাকে আমরা এই সপ্তাহের প্রথম দিকে যেমন আলোচনা করেছিলাম যে বেশির ভাগ বিজনেস এর ক্ষেত্রে বিশেষ করেসার্ভিস বিজনেস এর তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক আবহাওয়ার মধ্যে একটা নতুন কাস্টমারকে জোগাড় করার জন্য অনেক বেশি ব্যয় করতে হয় অতএব একটা কাস্টমারকে নতুন করে যোগাড় করার থেকেধরে রাখার ওপরে বেশি জোর দিতে হবে তাহলে অপেরাশনালি এবং ফিনান্সিয়ালি আমরা অনেক ভালো জায়গায় থাকবো আমরাযেমন আলোচনা করেছিলাম যে কাস্টমাররা প্রফিটেবল হয়ে যায় অপারেটিং কস্ট কম হওয়ার জন্য কেনাকাটা বাড়ার জন্য অন্য কাস্টমার রেফার করার জন্য প্রিমিয়াম প্রাইস পাওয়ার জন্য এই বিষয়গুলি আমরা এই স্লাইড এবং পরবর্তী স্লাইডে আরো গভীরভাবে আলোচনা করব এখন অবশ্য সব ক্ষেত্রে সবসময় আপনি রিপিট কাস্টমার চাইবেন না যেমন আপনার একটা হেলথকেয়ার ফেসিলিটি আছে এবং সেখানে একটা কার্ডিয়াক রোগীকে সফলভাবে সার্ভিস দিয়েছেন কিন্তু তার কাছ থেকে নিশ্চয়ই রিপিট বিজনেস আশা করবেন না কারণ এটা সম্পূর্ণ অনৈতিক এবং বাঞ্ছনীয় নয় এবং প্রাক্টিক্যাল ও নয় এবং কিছু কিছু ক্ষেত্রে রিপিট কাস্টমার এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক ব্যয়বহুল হয়ে উঠতে পারে অতএবএরকম ক্ষেত্রে নিজের থেকে চলে আসা কাস্টমার রাও খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু হেলথকেয়ার সার্ভিসের ক্ষেত্রে এটা যেমন সত্য তেমনি কিছু খুব উচ্চমানের এক্সক্লুসিভ সার্ভিসের ক্ষেত্রেও সত্য এখানে কিছু কিছু ক্ষেত্রে যেখানে উচ্চমানের সার্ভিস এর সঙ্গে আপনি যুক্ত সেখানে একটা দীর্ঘমেয়াদী কাস্টমার আপনার কাছ থেকে দামে ডিসকাউন্ট আশা করবে এবং এটা সব বিজনেস এর ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নাও হতে পারে কিন্তু আমি বিশেষভাবে বলব যে এগুলো ব্যতিক্রম এবং আজকের তীব্র প্রতিযোগিতামূলক সার্ভিস বিজনেসের ক্ষেত্রে এরকম ব্যতিক্রম গুলোকে উপেক্ষা করতে হবে এবং এই ডায়াগ্রামটির উপর ফোকাস করতে হবে অর্থাৎ যতদিন কাস্টমার আপনার সঙ্গে থাকবে ততো বেশি সম্পর্কটা স্থায়ী হবে অনেক ভালো সুযোগ পাওয়া যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাস্টমার এডভোকেসির লক্ষ্যে একটা সম্পর্ক তৈরি করার এটাই সঠিক রাস্তা সুতরাং একজন কাস্টমারের ভ্যালু বা প্রফিট এর উপর তার প্রভাব নির্ভর করে প্রোডাক্ট লাইফ সাইকেলের উপর এবং একজন রিপিট কাস্টমার স্যাচুরেশন স্টেজ এর তুলনায় প্রাথমিক স্টেজে বেশি মূল্যবান যেখানে কারণ আপনারা জানেন অনেক ক্ষেত্রেই এই স্টেজে কিছু লো ভ্যালু কাস্টমার কে সার্ভিস দেওয়াটা খুব একটা লাভজনক নয় এটা আমরা একটু পরে আলোচনা করব এই মুহূর্তে আমি আপনাদের মনে করাতে চাই যে নতুন কোম্পানি বা স্টার্ট আপ দের ক্ষেত্রে সম্পর্কটা পুরনো কোম্পানির থেকে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং প্রোডাক্টের বা সার্ভিস লাইফ সাইকেলেএর প্রাথমিক স্টেজে যে সম্পর্কটা তৈরি হয়েছে তাকে গুরুত্ব সহকারে আগলে রাখতে হবে কাস্টমার ইকুইটি বা প্রত্যেক কাস্টমারের লাইফটাইম ভ্যালু বলতে আমরা মূলত বোঝাই খরচা বাদ দেওয়ার পর বেঁচে থাকা রেভেনিউ সুতরাং আমরা রেভিনিউ বলতে বোঝাচ্ছি যেমন ধরা যাক ক্রেডিট কার্ড অথবা মোবাইল সার্ভিসের ক্ষেত্রে সেখানে রেভিনিউ হল অ্যাপ্লিকেশন ফি প্রাথমিক কেনাকাটা এবং রেকারিং যে সমস্ত রেভিনিউ আসছে সেইগুলি আর কস্ট হল মার্কেটিং করার খরচা ক্রেডিট চেক করা অ্যাকাউন্ট তৈরি করা ইত্যাদির খরচা সুতরাং রেভিনিউ হলো এখানে অ্যানুয়াল ফি সার্ভিস ফি সেলস রেফারেন্স পাওয়ার ভ্যালু আর কস্ট হচ্ছে একাউন্ট মেনটেন করার খরচা সেলসের কস্ট এবং পুরনো ঋণ যেগুলো কোনদিনই ফেরত পাওয়া যাবে না সেগুলো তুলে দেয়ার খরচা সুতরাং স্বাভাবিকভাবেই এই লাইনটার সঙ্গে ওই লাইনটার বিয়োগফল যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে আপনি সম্পর্ক তৈরীর ক্ষেত্রে সঠিক রাস্তায় হাঁটছেন আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন তার ওপরে নির্ভর করে রেফারেলের সংখ্যাটা একটা বিশাল গুণিতক এ রূপান্তরিত হতে পারে এবং এই রেফারেল সিস্টেম টা একটা তরঙ্গের সৃষ্টি করবে একজন কাস্টমার পাঁচজনের রেফারেন্স দিতে পারে এবং সেই পাঁচজন প্রত্যেকে আরো পাঁচজন করে নিয়ে আসতে পারে আসলেএইভাবে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো এই পদ্ধতি যাকে বলা হয় পিরামিড মারকেটিং ব্যবহার করে থাকেন যদিও পিরামিড মারকেটিং খুব একটা ভাল পদ্ধতি নয় অনেক দেশে এটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে কিন্তু আপনার কোমার্কেটার হিসেবে কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করাটা একটা শক্তিশালী ক্ষমতার গুণিতক এ পরিণত হতে পারে সম্ভাব্য ভ্যালু এবং যতোটুকু ভ্যালু পাওয়া গেছে তার মধ্যে তফাৎটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বার করতে হবে প্রত্যেক টার্গেট সেগমেন্টে কাস্টমারের বর্তমান কেনাকাটার ধরণটা কি রকম গড়ে কত লম্বা সময় ধরে একজন কাস্টোমার কোম্পানির সঙ্গে আছেন আমাদের সেটা দেখতে হবে কাস্টমাররা যদি আজীবন আমাদের সঙ্গে থাকে তার প্রভাব কি হবে সেটাও দেখতে হবে এবং ডাটা দিয়ে এটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে এবং এইভাবে কাস্টমার লাইফটাইম ভ্যালু নির্ধারণ করবেন এবং আপনার সার্ভিস বিজনেসের ক্ষেত্রে সি এল ভি এর গুরুত্ব ঠিক করবেন সুতরাং আপনি হয়তো ক্রেডিট কার্ডের বিজনেসে আছেন বা মোবাইল টেলিফোনের বিজনেসে আছেন অথবা উচ্চবিত্ত লোকেদের জন্য রিলেশনশিপ ব্যাংকিংয়ে আছেন এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং সাধারণত এখানে ট্রানজাকশন ভ্যালুর চেয়ে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু অনেক বেশি হয় এই কোর্সের জন্য আমরা যে বইটা ব্যবহার করছি সেখানে 12 নম্বর অধ্যায় যেটা সম্পর্ক বানিয়ে রাখা এবং লয়ালটি তৈরি করা সম্পর্কে সেখানে কিছু আকর্ষণীয় বিষয়বস্তু আছে সেখানে আপনারা দেখতে পাবেন আমরা কিছু ছোট ছোট ঘটনার উল্লেখ করেছি সেখানে আপনারা দেখবেন যে আমরা যখন ভ্যালু তৈরি করি সেটা সামাজিক সুবিধার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে করা যায় যেখানে আপনারা জানেন একটা পারস্পরিক স্বীকৃতি আছে সুতরাং যদি কাস্টমারকে তার নাম ধরে অভ্যর্থনা জানানো হয় যদি তাকে হাসিমুখে বরণ করা হয় এবং চিরাচরিত অধ্যাপক চ্যাটার্জী বলে অভিহিত করা হয় তাহলে সেই সার্ভিস সংস্থা আমাকে আনন্দিত করে কারণ তারা আমাকে মনে রাখে আমাকে স্বীকৃতি দেয় এবং এই গুলোই সামাজিক সুযোগ সুবিধা হিসেবে আসে এবং এগুলোকে আপনি আরো আগে নিয়ে যেতে পারেন এবং আরও উন্নত করতে পারেন আজকাল অনেক সার্ভিস সংস্থা এগুলো করে থাকেন যেমন আপনার জন্মদিনে আপনাকে সংবর্ধনা জানানো আপনার বিবাহবার্ষিকীতে কার্ড পাঠানো এবং আপনি যদি হাই ভ্যালু কাস্টমার হন সেক্ষেত্রে কখনো কখনো তারা কোন সামাজিক অনুষ্ঠানে কিছু উপহার বা ফুলের তোড়া পাঠিয়ে থাকেন কাস্টমারের জন্য সুযোগ সুবিধাগুলো তাকে এটা মানসিক ভালোলাগার অনুভূতি দেয় অবশ্যই সার্ভিস বিজনেসের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব ফেলে কারণ অনেক সময় তাৎক্ষণিক কেনাকাটার আবহাওয়ার সৃষ্টি করে সুতরাং যদি আপনি কোন রেস্টুরেন্ট যেখানে আপনি প্রায়ই যাতায়াত করেন সেখান থেকে আপনার জন্মদিনে কোন গ্রিটিং কার্ডপানআপনি হয়তো আপনার সান্ধ্য পার্টিটা ওখানেই করবেন ধরে নেওয়া যায় এবং আপনি যদি ওখানে একবার বা দুবার এরকম অনুষ্ঠান করে থাকেন তাহলে আপনি আশ্চর্য হবেন না যে আপনার জন্মদিনের একদিন আগে আপনাকে রেস্টুরেন্ট থেকে কল আসবে এবং বলবে গতবারের মতো এবারেও আমরা আপনার পার্টি ইত্যাদির ব্যবস্থা করছিতো সুতরাং কথোপকথনের সুযোগগুলো তৈরি করতে পারেন কথোপকথন এবং যোগাযোগ এবং তাদের মধ্যে যোগসুত্রটাই সম্পর্কটাকে জীবন্ত এবং আকর্ষণীয় করে রাখতে পারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার হয়তো মনে হতে পারে এটা খুব সাধারণ কিন্তু এই ছোট ছোট কাজগুলোই লয়ালটি এবং সম্পর্ক তৈরি করতে বিশাল অবদান রাখে সুতরাং মূলত আজ আমরা কোন সার্ভিস মার্কেটিং এ আমরা এই সিঁড়িটা চড়তে চাই সবথেকে নিচের ধাপে আমরা পাচ্ছি ট্রানজেকশনল মার্কেটিং অর্থাৎ একটা ট্রানজেকশন কোন এক সময়ে অথবা বেশ কয়েকটা ট্রানজাকশন কাছাকাছির মধ্যে এরপরে আমরা পাচ্ছি রিলেশনাল মার্কেটিংএটা ট্রানজেকশনল মার্কেটিং এর উল্টো যেখানে সার্ভিস কাস্টমার এর ব্যাপারে সার্ভিস প্রদানকারী সংস্থার কোন নলেজ নেই কিন্তু রিলেশনল মার্কেটিংয়ের ক্ষেত্রে কাস্টমারের ব্যাপারে আপনার কাছে নলেজ থাকবে সুতরাং এটা হচ্ছে নলেজ ভিত্তিক সম্পর্ক যেটা তখনই সম্ভব যখন আপনার সংস্থা আপনার কাস্টমার সম্পর্কে জানার ইচ্ছা এবং ক্ষমতা রাখে তার সম্বন্ধে বিভিন্ন ডেটা সংগ্রহ করে সেগুলো কে বিশ্লেষণ করে তাদেরকে ঠিকমতো সাজিয়ে রাখে এবং সেগুলো সঠিক সময়ে যে সমস্ত ফ্রন্টলাইন কর্মী আছে যারা সার্ভিস দিচ্ছে তাদের কাছে পৌঁছে দিতে পারে এবং তার পরে অবশ্যই আমরা রিলেশনাল থেকে এডভোকেসির দিকে যাব যখন কাস্টমারকে আমাদের কোমার্কেটার হিসেবে ব্যবহার করা যাবে এবং এই পরিস্থিতিটাই কাম্য এবং এটাই হচ্ছে সিঁড়ির পথ সুতরাং কোন স্বীকৃতি না থাকার জায়গা থেকে পারস্পরিক স্বীকৃতি এবং পার্টির মধ্যে একটা তথ্য আদান প্রদান এবং তার থেকে একটা এক্সটেন্ডেড সম্পর্কে পৌঁছানো এটাই আমরা অর্জন করতে চাইছি এবং সৌভাগ্যবশত আজকের দিনে আমাদের কাছে অসংখ্য ভালো ভালো টেকনিকেল টুলস মজুদ রয়েছে প্রথম গুরুত্বপূর্ণ টুলটি হল সহজ সরল ডাটাবেস মার্কেটিং এমনকি একটা সাধারণ স্প্রেড সিট অথবা এটা খুব ছোটখাটো ডাটাবেস রিপিট সেলস করার ক্ষেত্রে বা ক্রস সেলস এর সুযোগ সৃষ্টি করতে পারে সুতরাং এইগুলি আপনাকে কাস্টমারদের কে ব্যক্তিগতভাবে বা বিশেষ একটা শ্রেণীগতভাবে বুঝতে অথবা তাদের ডেমোগ্রাফি অথবা মনস্তাত্ত্বিক বা ব্যবহারিক প্যাটার্ন বুঝতে সাহায্য করবে যাতে আপনি ঠিক সময়ে কাস্টমারকে যোগাযোগ করে একটা সেলস রেভিনিউ অর্জন করার সুযোগ তৈরি করতে পারেন এবং সামনা সামনি কথোপকথন যেটা অবশ্যই খুবই ব্যয় সাপেক্ষ সেটা ছাড়াও ইনফর্মেশন এবং কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার করতে পারেন যাতে পারস্পরিক কথাবার্তা চলতে থাকে B2B মার্কেটিং এ বা হাই ভ্যালু মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর সাহায্য গ্রহণ করি যেখানে শুধু সার্ভিস সংস্থার কাছ থেকে সোজাসুজি সাহায্য পাই তা নয় সেখানে অনেক ডিস্ট্রিবিউটর এবং সার্ভিস প্রতিনিধি নেটওয়ার্কের মধ্যে অনেক অন্যান্য লোক থাকে যারা একে অন্যকে বিভিন্ন ভাবে সাহায্য করে সুতরাং হার্ডওয়্যার নির্মাতারা সফ্টওয়্যার নির্মাতারা নেটওয়ার্ক সরঞ্জাম প্রস্তুতকারী তারা প্রায়শই পরোক্ষভাবে নিজেদের মধ্যে এই পারস্পরিক যোগাযোগ রক্ষা করে চলে এবং একে অপরকে লিড সরবরাহ করে সুতরাং একটা ডাটা সেন্টার কাস্টমার প্রথমে একজন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করবে যিনি ডাটা সেন্টারে কোন টার্ন কি সাপ্লাই দিচ্ছেন এই লিডটা অটোমেটিক্যালি ওয়ার্কস্টেশন সরবরাহকারী বা সার্ভার সরবরাহকারী বা অন্যান্য নেটওয়ার্কিং যন্ত্রপাতি সরবরাহকারী অথবা এয়ারকন্ডিশনিং সরবরাহকারী ইত্যাদির সঙ্গে যোগাযোগ করবেন সুতরাং আজকের দিনে বেশিরভাগ বিজনেস নেটওয়ার্ক এর মত ব্যবহার করে এবং নেটওয়ার্ক মার্কেটিং এর ভিত্তি হচ্ছে নেটওয়ার্ক অংশীদারদের মধ্যে সম্পর্ক আমরা এখন কাস্টমারের সঙ্গে অন্য ধরনের সম্পর্কের কথা দেখব এই মুহূর্তে শেষ করার আগে আমি শুধু সেগুলো লিপিবদ্ধ করব সুতরাং এখানে সার্ভিস ডেলিভারি টা কন্টিনুওস হতে পারে বা একটা আলাদা ট্রানজাকশন হতে পারে এইগুলি সম্পর্ক ভিত্তিক হতে পারে অথবা কোনরকম সম্পর্ক ছড়াও হতে পারে এবং আমরা আসলে এই ব্লকে আগ্রহী কিছু নির্দিষ্ট পরিষেবা রয়েছে যেখানে সম্পর্ক তৈরি করা এত সহজ নয় কারণ আপনি যদি একটি রেডিও সম্প্রচার বা একটি টেলিভিশন সম্প্রচার করার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ফর্মাল রিলেশনশিপ তৈরি করা কঠিন তবে আজকাল আপনি টেলিফোনের ক্ষমতা এবং তার সাথে ভারত জুড়ে ফোনের ব্যাপ্তি হওয়াতে অনেক রেডিও প্রোগ্রামের মধ্যে কল করার সুযোগ রয়েছে সুতরাং আপনার পছন্দসই গানগুলি বাজানোর সাথে সাথেই আপনি কল করতে পারেন জকি বা রেডিও জকির সঙ্গে কথা বলতে পারেন এবং আপনি একটি রিকগনিশন এবং এক ধরণের সম্পর্ক তৈরি করতে পারেন সাধারণত মুভি থিয়েটারে লোকেরা যায় টিকিট কেনে এবং মুভি দেখে কিন্তু আজ কাল থিয়েটার গুলো চেষ্টা করছে চাঁদা ভিত্তিক সদস্য সম্পর্ক তৈরি করা সুতরাং এখানে বেশিরভাগ বিজনেস এই দিকে এগোনোর চেষ্টা করছে যেখানে একটা সুন্দর কন্টিনুওস সম্পর্ক বজায় থাকে কমপক্ষে যদি কন্টিনুওস সম্পর্কও না হয় প্রত্যেকটা লেনদেন একটা পারস্পরিক চেনা জানার উপরে হয় এটাই আমরা অর্জন করতে চেষ্টা করছি পরবর্তী সেশানে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব